এবার আমরা দেখব H tangential এখানে ঐ হাইস্কুল এর derivation থেকে কিছুটা আলাদা হবে তাই হবে কারণ আমরা স্থানাঙ্ক প্রসারন করে এখানে ম্যাক্সওয়েল এর সমীকরণ কে আবার সংজ্ঞায়িত করেছি এবার কিভাবে এগবো মনে রাখতে হবে আমাদের কাছে সেই সমীকরণ আছে যেটা হল ∇× E − jωμH এখানে ∇কে ∇e দিয়ে প্রতিস্থাপন করেছিলাম আর ∇e কে - jk দিয়ে একটা সাধারন তরঙ্গের জন্য এটা ঠিক একদম ঠিক তাই আমরা মনে হয় এটা আগেও করেছি তাই একটু আগের জিনিসটা মনে করতে হবে → → এটা বেশ পরিচিত তাই kie এখানে কাজ করবে একইভাবে থাকবে আর এখানে ঠিক আছে তো এবার এই দুই সমীকরণের চিহ্ন গুলো নিয়ে ব্যখ্যা করে দেখা যাক এগুলো একটা বিয়োগ চিহ্ন দিয়ে বাদ দেওয়া যেতে পারে কিন্তু আমরা এভাবেই এগোবো কারন এইভাবেই এটাকে যাচাই করা যাবে তাই এই সমীকরণগুলো ব্যবহার করে আমরা একটা তড়িৎ ক্ষেত্র পাবো এখানে সেই তড়িৎ ক্ষেত্রের কথাই বলা আছে এখান থেকেই চৌম্বক ক্ষেত্রও পাওয়া যাবে আমরা এই ১ নং ক্ষেত্র থেকে চৌম্বক ক্ষেত্র টা পাওয়ার চেষ্টা করবো তাই ১ নং ক্ষেত্রটা এই ওপর দিকের অংশটাতে একটা কার্যকর ও টার প্রতিফলনের যোগফল দেখতে পাবো এভাবেই তড়িৎ ক্ষেত্র থেকে চৌম্বক ক্ষেত্র পাওয়া সম্ভব তাই এটা এর সমান হবে

ঠিক আছে এটা হল কার্যকর ও প্রতিফলিত ক্ষেত্রের যোগফল ২ নং অঞ্চলে চৌম্বক অংশের জন্য একটা কেবল পরিচলন ক্ষেত্র থাকবে তাই এটা লেখা খুব সহজ হবে

এবার আমাদের কাছে সবই আছে এবার আমাদের H বের করতে হবে মনে রাখতে হবে k এর তিনটে উপাংশ আছে আর E এর x ও y উপাংশ আছে তাই এবার একটা ক্রস গুণ মানে ভেক্টর গুণ নেওয়া হবে যেখান থেকে আমায় রাখতে হবে কারণ এখানে Htan1 Htan2 বানাতে হবে কোন অংশটা এখানে বাদ যাবে তাই এখানে ক্রস গুণ করলে একটা খুব সাধারণ রাশিমালা পাওয়া যাবে k1z e2z μ21 − R T k2z e1z μ1 তাই এখান থেকে দুটো প্রাচল সাপেক্ষে দুটো সমীকরণ পাওয়া যাবে প্রথমটা হল • ix krx ktx kiy kry kty সত্যই এখানে অঙ্ক টা বেশ সোজা

এটা সোজা ব্যাপার এবার এই k1z কে বলা যাক কার্যকর তরঙ্গ ভেক্টরের z উপাংশ আর k2z হল পরিচলন তরঙ্গ ভেক্টর এটা হল ktz তাই krz − k1z বলাই যায় যে প্রতিফলিত তরঙ্গ কার্যকর তরঙ্গের বিপরীতে যায় এই হল প্রয়োজনীয় সেই তিনটে সংজ্ঞা এবার এই সূত্র থেকে একই ভাবে TM সমবর্তন এও পাওয়া যাবে তাই TM সমবর্তন এর ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র কে আলাদা ভাবে নিতে হবে আর অন্তিম রাশিমালা লেখা যাবে এদের দুই এর মধ্যে সম্পর্ক স্থাপন করা যাবে RT M k1z h2z ε2 − k2z h1z ε1k1z h2z ε2 k2z h1z ε1 এবার পরিচলন গুনাঙ্ক ও লেখা যেতে পারে কিন্তু এটা অতটা ব্যবহার্য নয় কারণ R যতটা কমানো সম্ভব এটা কি সবাই মেনে নিচ্ছে

ছাত্র ছাত্রিঃ এটা মাধ্যমের ওপর নির্ভর করবে ছাত্র ছাত্রিঃ তাই ভেক্টর হল তরঙ্গ ভেক্টর আর z অভিমুখে এর পরিচলন দুটো এক জিনিস নয় এটা নির্ভর করে ঐ মাধ্যমে বিক্ষিপ্ততার ওপর যদি এখানে ভিন্ন থাকে আর এখানেও তবে ঐ z উপাংশ গুলো কিভাবে সমান হতে পারে এগুলো সমান হবে না এগুলো নির্ভর করবে ঐ মাধ্যমের ধর্মের ওপর আর যদি এই সম্পর্কটা মনে না থাকে তবে বিচ্ছুরণ সম্পর্ক কাজে আসবে এই হল k এর ব্যবহার এইভাবেই একটা নতুন ম্যাক্সওয়েলের সমীকরণ বানানো সম্ভব তাই এখানে RT E পাওয়া যাবে যার সাথে e ও μ আছে তাই লক্ষ্য করুন আমি বোঝাতে চাইছি অতিরিক্ত অংশটি কী বা এখানে আমরা চিরকাল জেনে এসেছি তার সাথে এখানের পার্থক্য কি নতুন অংশটি হল এখানে e যদি এখানে e 1 হয় তবেই সেই হাই স্কুল এর সূত্র পেয়ে যাবো তাই সূত্র যাই হোক প্রযুক্তির বুদ্ধি বলছে e আর h এই নতুন দুই পদ সম্পর্কে ছাত্র ছাত্রিঃ এবার করতে হবে হ্যাঁ ১ ও ২ এই ১ ও ২ হল ১ নং ও ২ নং ক্ষেত্র একমাত্র আলাদা যা আছে তা হল e ও h এবার কিছু আকর্ষণীয় কিছু হতে চলেছে ছাত্র ছাত্রিঃ k1z হল কার্যকরী তরঙ্গের z উপাংশ ভেক্টর যেটা এখানে ছাত্র ছাত্রিঃ ভেক্টরগুলোর মধ্যে একমাত্র তরঙ্গ ভেক্টর পাওয়া যাবে এই ez1 ও ez2 তে হ্যাঁ z উপাংশ মাধ্যমের ধর্মের ওপর মানে ε1 ε2 μ1 μ2 এর ওপর এটা নির্ভর করবে ২ নং ক্ষেত্রের ধর্ম প্রতিফলন গুনাঙ্ক তৈরি করবে ছাত্র ছাত্রিঃমনে হয় এখানে কোন প্রতিফলন গুনাঙ্ক থাকবে না k হল একটা তরঙ্গ ভেক্টর ছাত্র ছাত্রিঃস্যার যদি একটা সাধারণ তরঙ্গ এই মাধ্যমে চলমান যেমন এখানে প্রসারিত স্থানাঙ্ক না ব্যবহার করা হয় কিন্তু একটা সাধারণ মাধ্যম আছে আর আমরা জানি যে ωc k এটা যেকোনো চলমান তরঙ্গকে মেনে চলতেই হবে সে তরঙ্গ কার্যকরী বা প্রতিফলিত হোক এই হল k ভেক্টর হল তরঙ্গ ভেক্টর যা যেকোনো তরঙ্গের মতই ছাত্র ছাত্রিঃ প্রতিফলিত তরঙ্গের একটা ঋণাত্মক উপাংশ থাকবে কারণ কার্যকর তরঙ্গ এর বিপরীত দিকে চলমান যদি একটা দ্বিমাত্রিক ক্ষেত্র নেওয়া হয় এটা হল z অক্ষ বরাবর আর কার্যকর তরঙ্গ থাকবে এপাশে আর প্রতিফলিত থাকবে এপাশে এই হল এদের মধ্যে পার্থক্য z উপাংশ আর x উপাংশ স্নেলের সূত্র মানে আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান এটা আসবে কিভাবে kix krx ও kiz − krz ঠিক এটাই হল একটা দিক আমরা একটা সাধারণ নির্ণয়ের দিকে এগচ্ছি এখানে চৌম্বক বা অচৌম্বক হোক ছাত্র ছাত্রিঃ এই হল চুম্বক আমরা এবার এটাই দেখবো এটাকে সাধারণ ভাবে রাখতে হবে আর ম্যাক্স ওয়েলের সমীকরণ কে নিয়ে এগতে হবে এই হল μ1 ε1 এবার ২ নং মাধ্যম আছে এখানে